স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণির কোষগুলির বিষয়ে কথা বলতে যাচ্ছি যা ইউক্যারিওট আমার শেষ শ্রেণিতে আমি প্রোক্যারিওট সম্পর্কে কথা বলেছিলাম এবং আমরা 2 ধরণের কোষ সম্পর্কে কথা বলেছি যা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট এবং আমরা বলেছিলাম যে জিনগত উপাদানগুলি কীভাবে সংগঠিত তার উপর ভিত্তি করে এই 2 বিভাগের মধ্যে পার্থক্য রয়েছে এখন যদি কেউ প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে আকারের পার্থক্য সম্পর্কে সঠিক ধারণা পান আপনি দেখেছেন যে ইউক্যারিওটের তুলনায় প্রোক্যারিওটগুলি আকারে অনেক ছোট তাদের একটি সরল গঠন রয়েছে আপনি এই কার্টুনে যেমন দেখতে পাচ্ছেন যদিও ইউক্যারিওটের অনেক জটিলতা রয়েছে যেখানে কোষটি নিউক্লিয়াস এবং অন্যান্য উপাদানগুলি নিয়ে একাধিক বিভাগে বিভক্ত হয় ইউক্যারিওটিক কোষের এই বিভাগগুলির প্রতিটিই মেমব্রেন দ্বারা আবিষ্ট রয়েছে এটি অনেকটা কোষ মেমব্রেনের সাথে একটি অতিরিক্ত হওয়ার মত যা হল বাইরের মেমব্রেন এই সমস্ত উপাদান বা উপাংশগুলি নিজেরাই মেমব্রেন দ্বারা বেষ্টিত এবং তাই এগুলিকে অর্গানেল বলা হয় যা অঙ্গের মতো আপনি প্রোক্যারিওটে যা দেখেছিলেন তা হল ডিএনএ একটি নিউক্লায়য়েডে আলগা ভাবে সাজানো ছিল তবে বিবর্তনে এই প্রথমবার আপনি দেখবেন যে ইউক্যারিওটে ডিএনএ খুব সুসংহত এবং এটি খুব ভালভাবে সুরক্ষিত ইউক্যারিওট বলতে আসলে কী বোঝায় আপনি যদি শব্দটি বিভক্ত করেন তবে ইউ এর অর্থ সত্য ক্যারিওন মানে গতবার আমি আপনাকে যা বলেছিলাম এর অর্থ নিউক্লিয়াস জীবের এই গোষ্ঠীতে আপনি প্রথমবারের মতো একটি খুব সুসংগঠিত কাঠামো দেখবেন যা নিউক্লিয়াস হিসাবে পরিচিত এবং এই নিউক্লিয়াসে জিনগত উপাদান থাকে যার বেশিরভাগ ডিএনএ হতে পারে ইউক্যারিওটা বা ইউক্যারিয়া একটি ডোমেন হিসাবে 4টি বড় গোষ্ঠী নিয়ে গঠিত যা প্রোটিস্ট আপনি এখানেই অ্যামিবা এবং প্যারামিয়ামের মতো অন্যান্য জীবগুলির দেখা পেয়ে যাবেন আপনি যদি আপনার উচ্চ বিদ্যালয়ের ক্লাসে পড়াশোনা করেন তবে এটিতে ছত্রাকের ডোমেন রয়েছে যার মধ্যে মাশরুম সমস্ত ধরণের ফুল দেওয়া এবং না দেওয়া উদ্ভিদ অন্তর্ভুক্ত যা ইউক্যারিওটিক ডোমেনের পাশাপাশি সমস্ত প্রাণী কোষের আওতায় আসবে প্রোক্যারিওটের বিপরীতে ইউক্যারিওটের অর্গানেলগুলি মেমব্রেন আবিষ্ট এবং এর উদ্দেশ্য হল এটি কোষকে শ্রম বিভাজন করতে দেয় আমরা শেষবারে যেমন দেখেছিলাম প্রোক্যারিওটগুলি মূলত অযৌন প্রজনন করে তবে প্রোক্যারিওটের বিপরীতে ইউক্যারিওট যৌন এবং অযৌন প্রজনন উভয় দেখায় আসুন আমরা ইউক্যারিওটিক কোষের কয়েকটি মৌলিক কাঠামো দিয়ে শুরু করি এবং আপনি যা দেখবেন তা হল ইউক্যারিওটিক কোষের সবথেকে বাইরের আবরণকে প্লাজমা মেমব্রেন বলে যেমন আমি আপনাকে বলেছি এটি এমন একটি বৈশিষ্ট্য যা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট উভয়ের মধ্যে রয়েছে এবং এই বাইরের স্তর যা কোষের বাইরের অংশ থেকে ভেতরের অংশকে আলাদা করে দেয় প্রতিটি প্লাজমা মেমব্রেন মনোমারিক একক দ্বারা গঠিত যা ফসফোলিপিড দিয়ে তৈরি তাদের একটি পোলার মাথা এবং নন পোলার লেজ রয়েছে আপনি যা দেখবেন তা হল প্রত্যেকটি স্বতন্ত্র ফসফো একক সামঞ্জস্য রেখে সজ্জিত হয় এবং তারা একটি পলিমারিক যৌগ গঠন করে যাকে আপনি প্লাজমা মেমব্রেন বলেন মজার বিষয়টি লক্ষণীয় যে এটি কেবলমাত্র ফসফোলিপিড দিয়ে তৈরি নয় আপনি যদি ভালোকরে প্লাজমা মেমব্রেনের কাঠামোটি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে এটি প্রোটিন দ্বারা এখানে সেখানে একরকম খুব এলোমেলো ভাবে ছড়ানো এটি অনেকটা মোজাইক টাইলগুলির মত যা আপনি আপনার বাড়িতে দেখেন যার কোন নির্দিষ্ট বিন্যাস নেই আপনার কেবল এই প্রোটিনগুলির একটি মোজাইক বিন্যাস রয়েছে এই মেমব্রেনগুলির 2টি বৈশিষ্ট্য এক প্রোটিনগুলির একটি মোজাইক বিন্যাস এবং এই প্রোটিনগুলি যা কিছু হতে পারে প্রোটিনগুলি রিসেপ্টর হতে পারে যা বুঝতে পারে বাইরে কী ঘটছে এবং তারপরে তথ্যটি ভিতরে সঞ্চালন করতে পারে প্রোটিনগুলি দ্বাররক্ষী হতে পারে যা কেবলমাত্র নির্দিষ্ট উপাদানকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে দেয় সুতরাং প্লাজমা মেমব্রেনগুলির সম্পূর্ণ এবং একমাত্র উদ্দেশ্যটি সেই নির্বাচনী বাধা প্রদান করা এবং দ্বাররক্ষী হিসাবে কাজ করা এটি নিশ্চিত করে কেবলমাত্র সেগুলি যাদের কোষে প্রবেশ বা কোষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তারাই এই বাধাটি অতিক্রম করবে অন্যথায় না মেমব্রেন এবং মেমব্রেন কাঠামো সম্পর্কে একজনের যে দুটি প্রধান বিষয় মনে রাখতে হবে তা হল তারা কেবল লিপিড এবং ফসফোলিপিড নামে একক দ্বারা গঠিত নয় এই লিপিডগুলি অত্যন্ত তরল প্রকৃতির এই প্রত্যেকটি মনোমার সামঞ্জস্যপূর্ণ ভাবে সজ্জিত থাকে এবং আক্ষরিকভাবে তারা যেকোনো ভাবে বিন্যস্ত হতে পারে এবং এই তরলতা হল মূল সমস্যা একটি কোষের আকৃতি পরিবর্তন করায় এক বিন্দুকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করার ক্ষমতায় যদিও এটি সেই নির্বাচনী বাধা বৈশিষ্ট্যটি ধরে রাখে তবুও উদাহরণস্বরূপ যদি একটি অ্যামিবা বসে থাকে এবং যদি অ্যামিবা তার আকৃতি পরিবর্তন করতে চায় এবং এগিয়ে যেতে চায় তখন আকারের এই পরিবর্তনটি সম্ভব কারণ মেমব্রেন সংকুচিত হতে পারে এবং সহজেই পুনর্বিন্যাস করতে পারে কারণ এই পৃথক ফসফোলিপিড মনোমারগুলি রূপান্তর করতে পারে প্রকৃতপক্ষে তাই তারা তরল প্রকৃতির তরল প্রকৃতি হওয়া সত্ত্বেও একাধিক প্রোটিন মেমব্রেন কাঠামোতে এলোমেলোভাবে উপস্থিত থাকার জন্য তারা নির্বাচনী বাধা বৈশিষ্ট্যটি বজায় রাখে তাই আপনি মেমব্রেনগুলিতে তরল মোজাইক কাঠামো দেখতে পান এবং এই প্লাজমা মেমব্রেনগুলি খুব গুরুত্বপূর্ণ কারণ পোলার মাথাগুলি হাইড্রোফিলিক বাইরের প্রান্তগুলিও তাই মাথাগুলি হাইড্রোফিলিক এবং লেজগুলি যা দীর্ঘ ফ্যাটি অ্যাসিড শৃঙ্খল তা হাইড্রোফোবিক এটি অনেকটা এরকম যখন তারা জলীয় পরিবেশে থাকে তখন তারা 2টি স্তর তৈরি করে তাই আপনি এটিকে একটি দ্বি স্তর হিসাবে ডাকেন যখন হাইড্রোফোবিক প্রান্তগুলি একসাথে আসে হাইড্রোফিলিক প্রান্তগুলি কোষের বাইরে বা ভিতরে সাইটোপ্লাজমের দিকে জলীয় পরিবেশের সংস্পর্শে আসে এটি খুব সুন্দর বাধা তৈরি করে আপনি যদি কোনও পদার্থের যাতায়াতের থার্মোডিনামিক্সের দিকে তাকান আপনি দেখবেন যে যদি সেখানে কোন হাইড্রোফিলিক অণু থাকে এবং এটি বাইর থেকে ভেতরে প্রবেশ করতে হয় তবে যতক্ষণ না এটি হাইড্রোফোবিক জোনের এই বাধা অতিক্রম করতে পারে ততক্ষণ এটি যেতে পারে না এটি দিয়ে যাওয়ার একমাত্র সম্ভাব্য উপায়টি হল যদি কোথাও কোন গেট থাকে এবং এই গেটটি প্রোটিন দিয়ে গঠিত যা আমি আগে বলেছি সুতরাং যে কোন ইউক্যারিওটিক বা প্রোক্যারিওটিক কোষে বাইরের আবরণটি হল প্লাজমা মেমব্রেন কিন্তু পুরো প্লাজমা মেমব্রেনটি নিজে থেকে ধরে রাখতে পারে না একত্রে ধরে রাখার মতো কিছু না থাকলে এটি ভেঙে যায় এই প্লাজমা মেমব্রেনটি মূলত বিভিন্ন মাচায় বসে থাকে আমি বলব তন্তুযুক্ত প্রোটিন বা স্ক্যাফোল্ড এটি আপনি আক্ষরিকভাবে একটি তারজালির মতো ভাবতে পারেন যার ওপর এই মেমব্রেনটি বসে আছে এবং আমরা যা সাইটোস্কেলটন হিসাবে ডাকি এটি তা গঠন করে সুতরাং আপনার কাছে যা আছে তা কোষের ভিতরের অংশ যা তরল পদার্থে সমন্বিত এবং এটি আমরা প্রোক্যারিওটেও দেখেছি যা একটি সাইটোপ্লাজম এবং তারপরে প্লাজমা মেমব্রেন এই ভাস্কর্যের উপর এক রকম বসে থাকে যা আপনি সাইটোস্কেলটন হিসাবে ডাকেন এখানে 3টি বিভিন্ন ধরণের সাইটোস্কেলিটাল উপাদান রয়েছে এটি আকর্ষণীয়ভাবে লক্ষণীয় কারণ এই উপাদানগুলির প্রত্যেকটির আলাদা আলাদা টেন্সাইল স্ট্রেন্থ রয়েছে এবং তাদের প্রত্যেকে কোষকে একটি পৃথক দৃঢ়তা সরবরাহ করবে সুতরাং আপনার কাছে মাইক্রোফিলামেন্টস নামে পরিচিত কিছু থাকবে যা অ্যাক্টিন নামে পরিচিত ছোট প্রোটিনের পলিমারগুলির ছোট হেলিক্যাল এক্সটেনশন এখানে প্রতিটি বৃত্ত একটি অ্যাক্টিন মনোমার তারা একটি হেলিক্যাল বিন্যাসে সজ্জিত হয় এবং তারা কোষের মধ্যে এই অত্যন্ত নমনীয় তন্তু গঠন করে যদি কোন কোষ বাইর থেকে কোন ধরণের বাহ্যিক চাপ পায় এবং কোষকে সংকুচিত হওয়া দরকার উদাহরণস্বরূপ এই ধরনের সংকোচন সম্ভব মাইক্রোফিলামেন্ট ছাড়াও কিছুটা আরও ঘন ফিলামেন্ট রয়েছে যা মাইক্রোটিবিউল নামে পরিচিত এগুলি প্রায় ফাঁপা রড এবং প্রতিটি রড ছোট একক নিয়ে গঠিত যেখানে প্রতিটি একক একটি নলাকার বিন্যাসে সজ্জিত হয় সুতরাং এটি একটি ফাঁপা নলাকার রডের মতো যা মাইক্রোফিলামেন্টগুলির চেয়ে অনেক বেশি শক্ত এটিও সহায়তা করে তাই উদাহরণস্বরূপ এই চিত্রটিতে আপনি দেখবেন যে এই সোজা পাতলা রেখাগুলি হল মাইক্রোফিলামেন্ট এবং এই রডের মতো কাঠামোটিগুলি মাইক্রোটিবিউল মজার বিষয়টি হল অ্যাক্টিন মনোমার মাইক্রোফিলামেন্টগুলির মতো মাইক্রোটিবিউলগুলিও অন্য একটি প্রোটিন দিয়ে তৈরি যাকে টিউবুলিন বলে এবং এখানে প্রতিটি বৃত্ত আপনাকে একটি টিউবুলিন দেখায় এই টিউবুলিনগুলি কীভাবে বিন্যস্ত এখানে যা বোঝা জরুরী তা হল পুঁতির মালার মত প্রতিটি টিউবুলিন রৈখিকভাবে বিন্যস্ত হয় আমি চাই যে আপনি প্রতিটি টিউবুলিনকে পুঁতি হিসাবে কল্পনা করুন এবং আপনি যদি একে অপরের সাথে রৈখিকভাবে সংযোগ করেন তবে এটি একটি মুক্তো বা পুঁতির মালার মত এই ধরনের 13টি সুতো নিন এবং সেগুলি একটি ফাঁকা সিলিন্ডারের মতো সাজান এটিই হল মাইক্রোটিবিউল মাইক্রোফিলামেন্টের তুলনায় এগুলি কিছুটা শক্ত মাইক্রোফিলামেন্টগুলি আরও বেশি নমনীয় আরো একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল এগুলি পৃথক মনোমারের সমন্বয়ে গঠিত হওয়ার কারণে এই 2টি ফিলামেন্টের পক্ষে কম সময়ে জড়ো হওয়া এবং বিচ্ছিন্ন হওয়া খুব সহজ আক্ষরিকভাবে আপনি এটিকে লেগো খেলনাগুলির একটি সেট হিসাবে কল্পনা করতে পারেন যেখানে প্রতিটি ছোট লেগো টুকরা একত্রিত হয়ে একটি কাঠামো গঠন করতে পারে এবং যখন এটি বিচ্ছিন্ন হতে চায় তখন তারা কেবল সরে যায় আপনি তাদের আলাদা করতে পারেন যখন ফিলামেন্ট গঠনের প্রয়োজন হয় তখন এই ছোট পুতির মতো অণুগুলি এক জায়গায় আসে এবং তারপরে আর কোন প্রয়োজন না থাকলে আলাদা হয়ে যায় প্লাজমা মেমব্রেনের তরল প্রকৃতি সহ এই সাইটোস্কেলটনের জন্য কোষ সংকুচিত ও শিথিল হতে পারে তন্তুগুলির তৃতীয় বিভাগ হল মধ্যস্থতাকারী ফিলামেন্ট এখন মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিবিউলের বিপরীতে মধ্যস্থতাকারী ফিলামেন্টগুলি অনেকটা দড়ির মতো আপনি এগুলি নাইলন দড়ি হিসাবে কল্পনা করতে পারেন যেগুলি বাঁকানো এবং মাইক্রোফিলামেন্ট বা মাইক্রোটিবিউলের তুলনায় তাদের অনেক বেশি টেন্সাইল স্ট্রেঙ্থ রয়েছে তাই কোষের যে অঞ্চলে আরও বেশি দৃটতা থাকা দরকার আপনি দেখবেন যে সেখানে কোষটি মধ্যস্থতাকারী ফিলামেন্টগুলি নিয়ে গঠিত সাইটোস্কেলটন হল স্ক্যাফোল্ড বা কাঠামো যার উপর প্লাজমা মেমব্রেন অবস্থিত এবং এটি একসাথে কোষের সম্পূর্ণ আকার ধারণ করে এতে 3টি বিভিন্ন ধরণের উপাদান রয়েছে মাইক্রোফিলামেন্ট যা সবচেয়ে নমনীয় তারপরে মাইক্রোটিউবুল থাকে যা কিছুটা কঠিন তবে সেগুলি ফাঁপা নলাকার টিউব এবং তারপরে যান্ত্রিক পরিবর্তনের প্রতিরোধী মধ্যস্থতাকারী ফিলামেন্ট একপ্রকার এই 3 গোষ্ঠীর তন্তুগুলি কোষকে একত্রে ধরে রাখে এবং তাদের সহজে একত্রিত এবং বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতার কারণে বিশেষত মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবুলের জন্য কোনও কোষের পক্ষে দ্রুত একত্রিত বা তার আকার পরিবর্তন করে পুনরায় একত্রিত করা সম্ভব উদাহরণস্বরূপ আমি যদি ধরে নেই এখানে একটি অ্যামিবা বসে আছে এবং অ্যামিবার এগিয়ে যাওয়া দরকার তবে কী ঘটবে অ্যাক্টিনের এই সমস্ত মনোমারগুলি তারপরে সাজানো শুরু করবে এবং অ্যামিবার শীর্ষ প্রান্তের দিকে ঠেলাঠেলি শুরু করবে যা ঘটে তা হল যদিও তারা পৃথক মনোমারিক একক হিসাবে ছিল যখন প্রয়োজন হয় তারা তাত্ক্ষণিকভাবে রডের আকারে সংগঠিত হয় এবং কোষটি এগিয়ে নিয়ে যায় সাইটোস্কেলটনের এই বৈশিষ্ট্যর জন্য এটি সম্ভব একবার এটি এগিয়ে গেলে এবং কাজটি সম্পন্ন হয় একই ফিলামেন্ট বিচ্ছিন্ন হয়ে মনোমারিক এককে ফিরে যাবে এবং আকৃতিটি পরিবর্তিত হবে সাইটোস্কেলটল উপাদানগুলির কারণে কোষগুলির আকৃতি পরিবর্তন করা সহজে সম্ভব আসুন আমরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের অন্যতম বৈশিষ্ট্যে আসি এবং এটি হল নিউক্লিয়াস ইউক্যারিওটের ক্ষেত্রে নিউক্লিয়াস অনেক বেশি সংজ্ঞায়িত কারণ ডিএনএ খুব সুসংগত আমি বলতে চাইছি যদি আপনাকে বর্ধিত ডিএনএ অণুর দৈর্ঘ্য শুরু থেকে শেষ পর্যন্ত পরিমাপ করতে হত আপনি জেনে অবাক হবেন যে মানুষের ক্ষেত্রে এটি কমপক্ষে 2 মিটার দীর্ঘ হবে এবং তবুও আপনি দেখতে পান যে এই তন্তু যা 2 মিটার দীর্ঘ বলে মনে করা হয় এবং এতে আপনার সম্পূর্ণ তথ্য কোডিং রয়েছে এটি 10 থেকে 20 মাইক্রন ব্যাসের একটি কোষের মধ্যে সংক্ষিপ্ত এবং সংরক্ষণ করা হয় এটি কীভাবে সম্ভব এটি সম্ভব কারণ ডিএনএ বারবার গঠিত এবং উন্মোচিত হয় এটি অনেকটা এরকম আপনি উলের সুতো নিয়ে সেটিকে পাকিয়ে একটি উলের বল তৈরি করেছেন এবং তারপরে আর এক প্রোটিন যা আপনি ক্রোমাটিন হিসাবে ডাকেন তার সাহায্যে এটি আরও সংকুচিত করছেন ইউক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ ক্রোমাটিনে সংগঠিত হয় এবং এই ক্রোমাটিন কোষ বিভাজনের সময় আলগা হয়ে ক্রোমোজোম গঠন করে আমরা পরে কোষ বিভাজন সম্পর্কে কথা বলব প্রোক্যারিওটের বিপরীতে যার একক গোলাকার ডিএনএ রয়েছে ইউক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ অনেক জটিল এবং তাই ডিএনএ অনেক বেশি সুসংগত এবং এটি সংগঠিত হয় প্রোটিন ডিএনএ যৌগের সাহায্যে যা আপনি ক্রোমাটিন হিসাবে ডাকেন এই ক্রোমাটিন নিউক্লিয়াসের ভিতরে খুব সুসংগত এবং তারপরে এই নিউক্লিয়াস এবং সমস্ত জিনগত উপাদানগুলি একটি ডাবল মেমব্রেন স্ট্রাকচার দ্বারা আবিষ্ট হয় যা আপনি পারমাণবিক খাম হিসাবে ডাকেন অন্য যে জিনিসটি পর্যবেক্ষণ করা যায় তা হল এই নিউক্লিয়াস বিচ্ছিন্নভাবে অবস্থান করে না এই নিউক্লিয়াসকে কোষের বাকি অংশের সাথে যোগাযোগ করতে হয় এবং এটি সম্ভব কারণ সম্পূর্ণ নিউক্লিয়াসে অসংখ্য ছিদ্র রয়েছে যা পারমাণবিক ছিদ্র হিসাবে পরিচিত এগুলি সেই চ্যানেল যার মাধ্যমে উপাদানগুলি নিউক্লিয়াসের ভেতরে বা বাইরে যেতে পারে এগুলি ছাড়াও আপনি দেখতে পাবেন যে নিউক্লিয়াসের ক্রোমাটিন ঘনীভূত হয়েছে এবং এটি একাধিক কাঠামো এবং আকারে ঘনীভূত হয়েছে এবং তারপরে কেন্দ্রে এই অত্যন্ত ঘনীভূত ক্রোমাটিন থাকে যা আপনি নিউক্লিয়লাস বলেন নিউক্লিয়লাসের এখানে রাইবোসোম রয়েছে আমরা গত ভিডিওতে রাইবোসোম সম্পর্কে বলেছিলাম যেখানে আমি আপনাকে বলেছি যে এটি এমন যন্ত্রাংশ যা প্রকৃতপক্ষে প্রোটিন সংশ্লেষনের কাজ করে সুতরাং আপনি যা দেখতে পান তা হল এই প্রোটিন সংশ্লেষকারী যন্ত্রাংশটি আসলে নিউক্লিয়লাসে উত্পাদিত এবং একত্রিত হয়েছে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে এটি প্রধান পার্থক্য যেখানে ডিএনএ অনেক বেশি সুসংগত এবং এর কারণ প্রোক্যারিওট যেগুলি হ্যাপ্লয়েড তার বিপরীতে এখানে আপনি বাবা ও মা উভয় সেট থেকে জিন পান সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে সকল ইউক্যারিওট ডিপ্লোয়ড যেখানে প্রতিটি জিনের জন্য আপনার কাছে 2টি অনুলিপি থাকে একটি বাবার কাছ থেকে আসে এবং অন্যটি মায়ের কাছ থেকে আসে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে জিনগত উপাদানগুলির বিন্যাসে এটি মূল পার্থক্য আসুন আমরা ইউক্যারিওটিক কোষে উপস্থিত আরেকটি খুব গুরুত্বপূর্ণ অর্গানেলে আসি এবং এটি হল মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর হিসাবেও ডাকা হয় কারণ আমি আগেই বলেছি যে আপনি যখন কোনও জীবনের ক্রিয়াকলাপ করতে চান তখন তার জন্য শক্তি দরকার এবং সেখানে শক্তি উৎপাদন হওয়া প্রয়োজন এবং জীবজগতে সেই শক্তি হল এটিপি নামক অণু অন্যান্য প্রক্রিয়াগুলি হওয়ার জন্য এই শক্তি নিয়মিত সংশ্লেষ এবং তা কোষের বাকী অংশে সরবরাহ হওয়া দরকার আসলে এটিই ঘটে শক্তি উৎপাদনের এই প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে এবং এটি খুবই বিশেষ অর্গানেল এটি আবার একটি ডাবল মেমব্রেন অর্গানেল এটির একটি বাহ্যিক একটি অভ্যন্তরীণ মেমব্রেন রয়েছে এবং প্রথমবারের জন্য আপনি বিশেষভাবে যা লক্ষ্য করেন তা হল অভ্যন্তরীণ মেমব্রেনে একাধিক ভাঁজ রয়েছে এবং এটি কোনও উদ্দেশ্য ছাড়াই নয় এই ভাঁজ হওয়ার কারণ রয়েছে এবং আমি এটিতে পরে ফিরে আসব আপনি দেখতে পাচ্ছেন যে বাইরের মেমব্রেনের বিপরীতে অভ্যন্তরীণ মেমব্রেনে অনেক বেশি আগ্রাসন রয়েছে এবং এটি F0 F1 নামে পরিচিত কণার একটি সেট দিয়ে জড়িত এই কণা বা F0 F1 এটি এটিপি সিন্থেসাইজিং এনজাইম ছাড়া কিছুই নয় এটি এটিপি সিন্থেস নামেও পরিচিত যখন আপনি দেখবেন যে অভ্যন্তরীণ মেমব্রেন প্রচুর আগ্রাসন শুরু হয়েছে এবং এই অভ্যন্তরীণ মেমব্রেনের প্রতিটি কোণ এই কণা দ্বারা জড়িত হয়ে যায় তখন এটি পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়িয়ে দেয় এবং এটিপি সিন্থেসের কাজ করার জন্য পর্যাপ্ত জায়গা দেয় এটি কীভাবে পরিচালিত হয় তা নিয়ে খুঁটিনাটি আলোচনায় আমি যাব না আপনি যদি আগ্রহী হন তবে মাইটোকন্ড্রিয়াল শ্বসনের বিষয়গুলি দেখতে পারেন এই এটিপি সিন্থেস কীভাবে কাজ করে তা স্পষ্ট হয়ে যাবে তবে আমি একটি বিষয়ে জোর দেব মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনের তুলনায় অভ্যন্তরীণ মেমব্রেন অত্যন্ত দুর্ভেদ্য এই 2টি মেমব্রেনের মধ্যে থাকা স্থানটি এটিপি সংশ্লেষণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই স্থানটিকে ইন্টার মেমব্রেন স্পেস হিসাবে ডাকা হয় আপনি যা দেখবেন তা হল সাইটোপ্লাজমের মতো মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ অংশে একটি তরল পদার্থ আছে যাতে অনেক রাইবোসোম রয়েছে এটির নিজস্ব ডিএনএ রয়েছে তাই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে এবং এটির নিজস্ব প্রোটিন সংশ্লেষকারী যন্ত্রপাতি রয়েছে মাইটোকন্ড্রিয়ার যে অংশে আপনি এটি দেখতে পান তা ম্যাট্রিক্স হিসাবে পরিচিত সুতরাং মাইটোকন্ড্রিয়ার একমাত্র উদ্দেশ্য শক্তি যা এটিপি উৎপাদন করা এবং এটির খুব আকর্ষণীয় কাঠামো রয়েছে কারণ এটির নিজস্ব ডিএনএ রয়েছে এটির নিজস্ব রাইবোসোমও রয়েছে আমরা যখন ইউক্যারিওটের উৎস সম্পর্কে কথা বলব তখন আমি এটিতে আবার ফিরে আসব আমরা কোষের অন্যান্য অংশগুলি দেখি এই স্লাইডে এটি একটি কোষের অভ্যন্তর এবং আপনি এখানে যা দেখতে পাচ্ছেন তা হল এটি যদি নিউক্লিয়াস হয় তবে আপনি দেখতে পাবেন পুরো মেমব্রেন চ্যানেলটি পারমাণবিক সীমানা থেকে বাইরের দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত চলে গেছে সুতরাং এখানে কোথাও প্লাজমা মেমব্রেন হবে আপনি যা দেখবেন তা হল এই মেমব্রেনের পুরো জালটি এন্ডো মেমব্রেন সিস্টেম নামে পরিচিত এবং এটি উপাংশ নিয়ে গঠিত এটি পারমাণবিক খামের ঠিক পাশেই রয়েছে 2 ধরণের মেমব্রেন ব্যাগ একটি ব্যাগের সেট যেখানে তার বাইরের পৃষ্ঠটি রাইবোসোমযুক্ত ব্যাগের আরেকটি সেট যায় রাইবোসোম নেই যা দেখা যায় ব্যাগের বা চ্যানেলগুলির এই সেট যাকে আপনি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কেন্দ্রীয় তত্ত্বটি আলোচনা করেছি কিভাবে ডিএনএ পড়া এবং অনুবাদ করা হয় ডিএনএ আরএনএতে রূপান্তরিত হয় যেখানে ডিএনএ থেকে তথ্য এক প্রকার ডিকোড করা হয় এটি পরে তা সঞ্চালন করে এবং এমন একটি পণ্যতে অনুবাদ করে যা আমরা প্রোটিন বলে থাকি একবার প্রোটিন সংশ্লেষিত হয়ে গেলে প্রোটিনগুলি আরও সংশোধিত হতে পারে এবং সেগুলি ট্যাগও করা যায় উদাহরণস্বরূপ একটি কোষ কীভাবে জানতে পারে যে এখানে যে প্রোটিনটি সংশ্লেষিত হয়েছে তা নিঃসৃত হওয়া দরকার বা প্রোটিনকে মাইটোকন্ড্রিয়ায় রাখার প্রয়োজন সুতরাং এই অর্গানেলগুলিতে পোস্টাল ট্যাগিং প্রক্রিয়া ঘটে এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আংশিকভাবে ঘটে এবং তারপরে আরও সূক্ষ্ম প্রক্রিয়াকরণ গোলজি কমপ্লেক্সে ঘটে কেবল এই 2টি অর্গানেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগিতে প্রক্রিয়াকরণ ঘটে না গলগির শেষ প্রান্তেও আপনি তা দেখতে পান যখন পণ্যটি আমরা যাকে বলি একটি কার্গো সংশ্লেষিত হয়েছে এখন এই ক্ষেত্রে কার্গোটি একটি প্রক্রিয়াজাত প্রোটিন ছাড়া আর কিছুই নয় একবার প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াকরণ করা হয়ে গেলে এটি এক ধরণের প্যাকেজ হওয়া শুরু হয় এটি প্রায় একটি সমাবেশ লাইনের মতো যেখানে জিনিসগুলি এক ধরণের প্যাকেজ হয়ে যায় এবং তারপরে তাদের সংরক্ষণ এবং সংশ্লিষ্ট গন্তব্যে প্রেরণ করা প্রয়োজন প্রোটিনগুলির এই জাতীয় বাছাই এবং কোন কোষের সংশ্লিষ্ট গন্তব্যে প্রেরণ করা এটি প্লাজমা মেমব্রেন হতে পারে মাইটোকন্ড্রিয়া হতে পারে অন্য কোনও অর্গানেল হতে পারে এটি গোলজি কমপ্লেক্সে ঘটে কারণ এর অন্তিম প্রান্ত থেকে কার্গোটি ছোট কাঠামোতে প্যাকেজ হয়ে যায় যা আপনি ভ্যাসিকল হিসাবে ডাকেন এবং এই ভ্যাসিকলগুলি ফেরির মতো যা পরে কার্গোটি কোষের বিভিন্ন অংশে ফেরি করে নিয়ে যাবে কোষের সেই অংশ হিসাবে আমি সংক্ষিপ্ত করে এন্ডো মেমব্রেন সিস্টেমকে বলতে পারি যার মধ্যে কেবল প্রোটিন সংশ্লেষ এবং প্রক্রিয়াকরণ মান নিয়ন্ত্রণের পরীক্ষা করার সমাবেশ লাইন নয় বিভাগ বা ডাক বিভাগও রয়েছে যেখানে প্রোটিনগুলির ওপর ঠিকানা চিহ্নিত রয়েছে এটি চিহ্নিত প্রোটিনগুলি বাছাই এবং বিতরণ ব্যবস্থাও শেষ করে ফলস্বরূপ আপনি যা দেখেন তা হল পারমাণবিক খাম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি কমপ্লেক্স থেকে ভেসিকেল পর্যন্ত একটি ধারাবাহিকতা রয়েছে এবং কোষের সমস্ত বিভিন্ন দিকে উপাদানটির প্রবাহ ঘটছে এটিই এন্ডো মেমব্রেন সিস্টেমের গুরুত্ব প্রাণীর বিপরীতে আপনি যদি উদ্ভিদের কথা বলেন যারা সৌরশক্তিকে রূপান্তর করে আপনি যাকে রাসায়নিক শক্তি বলেন যা গ্লুকোজ তাতে রূপান্তর করার ক্ষমতা বিকাশ করেছে এদের একটি অতিরিক্ত কোষ অর্গানেল রয়েছে যা ক্লোরোপ্লাস্ট নামে পরিচিত মাইটোকন্ড্রিয়ার অনুরূপ ক্লোরোপ্লাস্টের দুটি মেমব্রেন রয়েছে একটি বাইরের একটি অভ্যন্তরীণ মেমব্রেন একটি ম্যাট্রিক্স যা স্ট্রোমা নামে পরিচিত তারপরে আপনি দেখতে পাবেন যে এই ক্লোরোপ্লাস্টের মুদ্রার মতো কাঠামো রয়েছে যা গ্রানাম হিসাবে ডাকা হয় প্রতিটি মুদ্রাকে আপনি একটি সেট কল্পনা করতে পারেন মনে করি 1 টাকা মুদ্রার এবং আপনি সেগুলি একে অপরের উপরে রাখা শুরু করেন প্রতিটি কয়েনকে থাইলাকয়েড নামে ডাকা হবে এবং থাইলাকয়েডের পুরো স্তম্ভটি গ্রানাম হিসাবে ডাকা হবে এই থাইলাকয়েডের উদ্দেশ্য কী এগুলি ডিস্কের মত মেমব্রেন যা মূলত আলোক সংশ্লেষ করার যৌগগুলিকে ধারণ করে বা আমি বলব যে এই প্রতিটি ডিস্কেরই অ্যান্টেনার মত যৌগ রয়েছে যা যথাযথ ভাবে বিন্যস্ত যাতে তারা সূর্যের আলো শোষণ করতে পারে এটিই মজার এখানে আপনি দেখবেন যে মেমব্রেন কেবল চ্যাপ্টা হয় না এবং এই সমস্ত অ্যান্টেনার মত অনুগুলিও জড়িত যা পিগমেন্টের সেট ছাড়া কিছুই নয় সবচেয়ে সাধারণ একটি হল ক্লোরোফিল যার জন্য গাছপালা সবুজ রঙের হয় এই সমস্ত ক্লোরোফিল অণুগুলি সুন্দরভাবে অ্যান্টেনার মতো বিন্যস্ত এই চ্যাপ্টা ডিস্কগুলিতে আলোক সংশ্লেষ করা অ্যান্টেনাকে থাইলাকয়েড বলে এবং আরও বেশি করে আলোক সংশ্লেষ করার ক্ষমতা অর্জন করার জন্য থাইলেকয়েড মেমব্রেন গুলি স্ট্যাকের মধ্যে বিদ্যমান এখানেই এই অর্গানলে আপনি সূর্যের আলোকে গ্লুকোজে রূপান্তর শুরু হতে দেখেছেন এটি আবার এমন কিছু যা আপনি ক্লোরোপ্লাস্টে খুঁজে পান এবং ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম আছে আসুন আমরা প্রাণী কোষের দিকে তাকাই এবং এতে কী কী থাকবে তা দেখি এবং এই অনুশীলনে এখানে আপনি সর্বাধিক কেন্দ্রীয় অংশটি দেখতে পাচ্ছেন যা আপনি নিউক্লিয়লাস হিসাবে ডাকেন এই পুরো কাঠামোটিকে আপনি নিউক্লিয়াস বলেন নিউক্লিয়াসটি এন্ডো মেমব্রেন সিস্টেমে প্রসারিত যা রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি কমপ্লেক্স নিয়ে গঠিত আপনি দেখেন যে এই সমস্ত চ্যানেলগুলির নেটওয়ার্কে প্রোটিন এবং কোষের অন্যান্য উপাদানগুলির বাছাই প্রক্রিয়াকরণ প্যাকেজিং এবং বিতরণ ঘটে এরপরে গোলজি কমপ্লেক্সটি তার সামগ্রীর প্যাকেজিং শেষ করে সামগ্রীগুলি প্রয়োজন অনুযায়ী বাইরে বা মাইটোকন্ড্রিয়ায় সরবরাহ করা শুরু করে এটি মাইটোকন্ড্রিয়া এই কাঠামোকে আপনি ভ্যাসিকল হিসাবে ডাকেন কোষের পুরো সত্তাটি সবথেকে বাইরের মেমব্রেন দ্বারা বেষ্টিত থাকে যাকে আপনি প্লাজমা মেমব্রেন বলেন এবং পুরো কোষটি সঠিক আকারে ধরে রাখা হয় কারণ এটি এই তন্তু নিয়ে গঠিত রয়েছে যা সাইটোস্কেলটন আপনি নলাকার বস্তুও খুঁজে পান যা সাইটোস্কেলটনের অংশ যা মাইক্রোটিউবুল এবং বিশেষত প্রাণীর কোষগুলিতে এক মেরুপ্রান্তে আপনি এই মাইক্রোটিউবুলের মতো একজোড়া কাঠামো খুঁজে পান যা সেন্ট্রিওল নামে পরিচিত এগুলি ছাড়াও আপনি দেখতে পাবেন যে প্রাণীর কোষগুলিতে আরও কয়েকটি বিশেষ অর্গানেল রয়েছে যা লাইসোজোম হিসাবে পরিচিত এগুলি বজ্র সংগ্রহকারী ছাড়া কিছু নয় যদি কোনও কোষ খুব বেশি কাজ করে এটি অবশ্যই প্রচুর বর্জ্য পদার্থ তৈরি করবে যা যথাযথভাবে সংগ্রহ প্রক্রিয়াকরণ এবং নিষ্কাশন করা দরকার এবং লাইসোজোমে এটিই হয় উদাহরণস্বরূপ প্রাণী কোষগুলিতে শুক্রাণু আরও চালিত হবে তার প্রপেলারটির সাহায্যে যা ফ্ল্যাজেলা ছাড়া কিছু নয় এই ফ্ল্যাজেলাটি প্লাজমা মেমব্রেনের বাইরে প্রসারিত হয় এবং অভ্যন্তরীণভাবে এটি মোটর নিয়ে গঠিত যা মাইক্রোটিউবুল দিয়ে গঠিত তারপরে প্লাজমা মেমব্রেনটিও গঠিত হয় কিছু কোষে পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ানোর জন্য এটি নিজেকে ভাঁজ করতে থাকে এগুলিকে ভিল্লি বা মাইক্রোভিল্লি বলে এগুলি বিশেষ কোষগুলিতে দেখা যায় উদাহরণস্বরূপ যেগুলি আপনার অন্ত্রের ট্র্যাক্টকে আস্তরণ করছে যেখানে এই ভাঁজগুলি একটি কোষকে সহায়তা করবে আরও বৃহত্তর পৃষ্ঠতলের জন্য এবং আরও বেশি পুষ্টি শোষণের জন্য যখন পুষ্টি শোষণ প্রয়োজন হয় তখন অন্ত্রের কোষগুলিতে এটি ঘটতে পারে সুতরাং প্রাণীর কোষটি দেখতে এরকম যদিও এটি দেখতে বেশ জটিল আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই যে কোষের এই প্রতিটি উপাদান একে অপরের সাথে যোগাযোগ করে তারা কেবল একে অপরের সাথে যোগাযোগই করে না এবং প্রতিমুহূর্তে সেখানে একটি গতিশীল মিথষ্ক্রিয়া ঘটছে কোষটিও বাইরে থেকে বিষয়গুলি সংবেদন করছে এবং তদনুযায়ী সাড়া দিচ্ছে এগুলি সাধারণ বৈশিষ্ট্য যা আপনি দেখতে পাবেন এবং এই অর্গানেলের অনেকগুলি আপনি উদ্ভিদ কোষে আবার দেখতে পাবেন যেমন নিউক্লিয়াস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি কমপ্লেক্স মাইটোকন্ড্রিয়ার এগুলো ছাড়াও আলোক সংশ্লেষ করার যন্ত্র ক্লোরোপ্লাস্ট দেখতে পাবেন এছাড়া আরও দুটি অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে যা আপনি উদ্ভিদে দেখতে পাবেন একটি উপায় যার মাধ্যমে উদ্ভিদ কোষগুলি মাটিতে এক প্রকার চেপে বসে এবং তাদের ওপর কোনও রকম আক্রমণকে প্রতিরোধ করে প্লাজমা মেমব্রেনের বাইরে একটি অতিরিক্ত স্তরের মাধ্যমে যা কোষ প্রাচীর হিসাবে পরিচিত এই কোষ প্রাচীর পৃথিবীর পৃষ্ঠতলে প্রাপ্ত একটি বৃহত্তম পলিমার দিয়ে তৈরি যা সেলুলোজ এই সেলুলোজ এমন কিছু যা আপনি এবং আমি প্রতিদিন ব্যবহার করি কারণ আমাদের সমস্ত সুতির কাপড় সেলুলোজ তন্তু দিয়ে তৈরি ছাড়া কিছুই নয় প্রাণী কোষের মতো উদ্ভিদ কোষেও মাইক্রোফিলামেন্ট মাইক্রোটিউবুল এবং অন্যান্য সমস্ত অর্গানেল থাকে এবং তাদের একটি কেন্দ্রীয় বৃহত অর্গানেল থাকে যা ভ্যাকুওল নামে পরিচিত এটি সেই অর্গানেল যা এর অভ্যন্তরে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে আসুন আমরা ফিরে যাই এবং প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক কোষগুলির মধ্যে মিল কী তা দেখি এসব বলার সময় আমি বৈচিত্র্যের কথা বলেছিলাম বৈচিত্রটি নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতি মেমব্রেন আবদ্ধ অর্গানেলগুলির উপস্থিতি বা অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে এখন আসুন আমরা একীকরণের বৈশিষ্ট্যটি দেখি কারণ আমি বলেছিলাম যে সমস্ত জীবেই সাধারণ বৈশিষ্ট্য রয়েছে এবং সেই একীকরণের বৈশিষ্ট্যগুলি কী এগুলি হল একীকরণের বৈশিষ্ট্য যে উপায়ে তথ্য কোড করা হয় যা আপনি জিনগত কোড হিসাবে ডাকেন তা প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের মধ্যে একইরকম ট্রানস্ক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এই জিনগত কোডটি যেভাবে পড়া এবং ব্যাখ্যা করা হয় তা মোটামুটি সংরক্ষিত প্লাজমা মেমব্রেনের গঠন এবং জৈবিক ক্রিয়াকলাপ এই কোষগুলির বাইরের সীমানা একইরকম এমনকি ডটার সেলগুলিতে এটি সঞ্চালিত হওয়ার আগে এই কোষগুলির দ্বারা যে যন্ত্রগুলি ব্যবহৃত হয় ডিএনএ প্রতিলিপি তৈরি করার জন্য অথবা ট্রানস্ক্রিপশনের মাধ্যমে ডিকোডিং প্রক্রিয়া এবং এটিকে প্রকৃত পণ্য প্রোটিনে রূপান্তর করা যা আপনি ট্রান্সলেশন বলে ডাকেন তা ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত সব ক্ষেত্রেই মোটামুটি সংরক্ষিত তারপরে এটিপি সংশ্লেষণের যন্ত্রপাতি মনে রাখবেন আমরা মাইটোকন্ড্রিয়ায় F0 F1 কণা সম্পর্কে কথা বলেছি এর স্থাপত্য এবং ক্রিয়া পদ্ধতিটি পুরো বিবর্তন জুড়ে মোটামুটি সংরক্ষিত এমনকি সালোকসংশ্লেষণের জন্য যন্ত্রপাতি ব্যাকটিরিয়ায় আমরা সায়ানোব্যাকটিরিয়ার কথা বলেছি উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মিল রয়েছে কিছু বিক্রিয়া যা খুব সাধারণত জীবনে ঘটে থাকে সবচেয়ে সহজ হল সেই বিক্রিয়া যেখানে গ্লুকোজ যা আপনার সঞ্চিত শক্তি তা কার্বন ডাই অক্সাইড এবং জলে বিভক্ত হয়ে যায় এটিপি মুক্তির জন্য এটি সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে ঘটে এই প্রক্রিয়া যেখানে গ্লুকোজ প্রথমে পাইরুভেটে রূপান্তরিত হয় এবং এই প্রথম পদক্ষেপটি সাইটোপ্লাজমে ঘটে একেই আপনি গ্লাইকোলাইসিস বলে থাকেন সাইটোপ্লাজমের এই যন্ত্র যা মধ্যবর্তী গ্লুকোজকে ভেঙে দেয় এর মধ্যবর্তী পাইরোভেট নামক অণুতে তা প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট সব ক্ষেত্রেই সংরক্ষণ হয় আসুন আমরা ব্যাকটিরিয়া আর্চিয়া এবং ইউক্যারিওটের মধ্যে তুলনাটি দেখি আমি যেমন বলেছিলাম ব্যাকটিরিয়া এবং আর্চিয়া প্রোক্যারিওটের অন্তর্গত তারপরে আপনার ইউক্যারিওট রয়েছে আপনি যদি নিউক্লিয়াসটি লক্ষ্য করেন এটি ব্যাকটিরিয়ায় উপস্থিত নয় এটি আর্চিয়ায় নেই এই দুটি প্রোক্যারিওট তবে ইউক্যারিওটে এটি খুব ভালভাবে সংজ্ঞায়িত হয়েছে আপনি যদি ডিএনএ বা জিন গঠনের দিকে তাকান তবে ব্যাকটিরিয়া এবং আর্চিয়ায় ডিএনএটি গোলাকার কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে অনেক জটিল এবং ক্রোমাটিনের সাহায্যে নিউক্লিয়াসের ভিতরে সংগঠিত হয় এবং কোষ বিভাজনের সময় রৈখিক ক্রোমোজোমে রূপান্তর করতে পারে ব্যাকটিরিয়া এবং আর্চিয়ায় শ্রম বিভাজনের কোনও প্রমাণ নেই তাই আপনি কোনও কোষ অর্গানেল দেখতে পাবেন না তবে আপনি ইউক্যারিওটে খুব ভাল সংজ্ঞায়িত কোষ অর্গানেলগুলি দেখতে পান যদি আপনি ব্যাকটিরিয়া এবং আর্চিয়ার ক্ষেত্রে প্রজনন পদ্ধতির দিকে লক্ষ্য করেন তবে তা অযৌন প্রকৃতির ইউক্যারিওট যৌন এবং অযৌন উভয় প্রকৃতির প্রজনন দেখায় আমি আমার আগের স্লাইডে বলেছিলাম প্রচুর মিল থাকা সত্ত্বেও পার্থক্য রয়েছে কীভাবে ইউক্যারিওটগুলি অস্তিত্ব নিয়ে এসেছিল আমি বলতে চাইছি এটি একটি বিস্ময়কর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে আমাদের কাছে যে প্রমাণ রয়েছে তার ভিত্তিতে এটির উত্তর আংশিকভাবে দেওয়া হয়েছে তবে এবিষয়ে যাওয়ার আগে আমার কয়েকটি শব্দ ব্যাখ্যা করা প্রয়োজন স্বভোজী অটো মানে নিজে ট্রফিক মানে সংশ্লেষ খাদ্য সংশ্লেষ যে জীবগুলি উদ্ভিদের মতো তাদের নিজস্ব খাদ্য সংশ্লেষ করতে পারে তাদের স্বভোজী বলা হয় যে জীবগুলি অন্যের উপর নির্ভর করে যেমন প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে তাকে পরভোজী বলা হয় তাই স্বভোজীর অটোট্রোফ মধ্যে থাকবে উদ্ভিদ পরভোজীর হিটারোট্রফস মধ্যে থাকবে সায়ানোব্যাকটিরিয়া প্রাণী অ্যামিবা এবং আরও অনেক কিছু যদি মনে থাকে আমরা পৃথিবীর উৎস এবং জীবনের উৎস সম্পর্কে কথা বলেছিলাম আমি বলেছি যে এখানে কোথাও জীবনের সূত্রপাত হয়েছিল প্রায় 38 বিলিয়ন বছর আগে তারপরে খুব দীর্ঘ সময়ের জন্য পৃথিবীর বায়ুমণ্ডল রিডিউসিং ছিল তারপরে হঠাৎ সালোকসংশ্লেষ আবিষ্কার হওয়ার কারণে বায়ুমণ্ডলটি অক্সিডাইজড হতে শুরু করে অক্সিজেনের অনুপস্থিতিতে তাদের গ্লুকোজ ভেঙে ফেলতে পারে এমন একটি জীবের সেটকে অবাত জীব বলে এর অর্থ এরা গ্লুকোজটি ল্যাকটিক অ্যাসিড বা ইথানলে ভেঙে সেখান থেকে শক্তি অর্জন করতে সক্ষম পরে পরিবেশটি জারিত হলে সেই জীবগুলি তাদের মধ্যে আরও কিছু প্রক্রিয়া তৈরি করেছিল যা এখন বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করতে পারে এবং গ্লুকোজ ভাঙতে পারে তাই যেসব জীব অক্সিজেনের সহায়তায় গ্লুকোজ ভাঙে তাদের সবাত জীব বলে আপনি যদি পৃথিবীর ইতিহাসের দিকে নজর রাখেন তবে এটি খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়টি রিডিউসিং ছিল হঠাৎ একটি চাপ তৈরি হয়েছিল যা আমি ডারউইনের তত্ত্বের প্রাকৃতিক নির্বাচন হিসাবে বিবেচনা করব হঠাৎই একটি চাপ তৈরি হয়েছিল কারণ বায়ুমণ্ডল অত্যধিক জারিত হয়ে গিয়েছিল তার মানে জীবটি এমন একটি প্রক্রিয়ায় বিবর্তিত হয়েছিল যার মাধ্যমে তার চারপাশে অক্সিজেন থাকা সত্ত্বেও এটি বেঁচে থাকতে সক্ষম হবে এই পটভূমিতে আসুন আমরা সেই তত্ত্বটি দেখি যা ইউক্যারিওটের উৎস ব্যাখ্যা করে এবং এটিকে এন্ডো সিম্বিয়ন্ট থিয়োরি বলা হয় এটি যা বলে তা একটি খুব সাধারণ ডিএনএ সহ প্র্যাকেরিওটিক কোষ হিসাবে জীবন শুরু হয়েছিল কোন এক সময় যখন প্রয়োজন হয়েছিল বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ অক্সিজেনের কারণে কিছু ব্যাকটিরিয়া অবশ্যই এরকম অক্সিডাইজিং পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা বিকাশ করেছিল তারা বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করতে সক্ষম হয়েছিল এবং তাই সবাত ব্যাকটিরিয়া ছিল বিবর্তন চলাকালীন কোথাও বাঁচার জন্য একটি অবাত ব্যাকটিরিয়া অবশ্যই এই বায়বীয় ব্যাকটিরিয়াকে জড়িয়ে রেখেছে এই বায়বীয় ব্যাকটিরিয়া অবশেষে আজকে আমরা যাকে মাইটোকন্ড্রিয়া বলি তাতে পরিণত হয়েছে একই সাথে বা পরে প্লাজমা মেমব্রেন অবশ্যই আক্রমণাত্মক হয়েছিল এটি অবশ্যই আজকে আমাদের এন্ডো মেমব্রেন সিস্টেমে পরিণত হয়েছে যদি পুষ্টির ঘাটতি থাকে তবে এই জীবগুলির মধ্যে কিছু অবশ্যই বুঝতে পেরেছিল যে তারা নিজের খাবার সংশ্লেষ করার ক্ষমতা বিকাশ করতে না পারলে নিজেরা বেঁচে থাকতে পারবে না এবং কিছু ব্যাকটেরিয়া অবশ্যই সালোকসংশ্লেষণের সেই দক্ষতা বিকাশ করেছিল এমনকি এই জীব একটি সালোকসংশ্লিষ্ট ব্যাকটিরিয়াও জড়িয়ে থাকতে পারে যা পরবর্তী কালে আজকের ক্লোরোপ্লাস্টে পরিণত হয়েছে এই সংযোগে অবশ্যই শাখাটি ঘটেছে যেখানে উদ্ভিদগুলি বিকশিত হয়েছিল এবং যেগুলি স্বভোজী হতে পারেনি সেগুলি প্রাণী ছত্রাক বা প্রটিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে এন্ডো সিম্বিয়ন্ট থিয়োরি এটাই বলে এটি বলে যে বিবর্তন চলাকালীন কোনও অবাত ব্যাকটিরিয়াকে টিকিয়ে রাখতে অবশ্যই একটি বায়বীয় ব্যাকটিরিয়াকে জড়িত থাকতে হবে এবং এটি অবশ্যই এক প্রকার বোঝাপড়ায় পরিণত হয়েছিল যা পারস্পরিক উপকারী সম্পর্ক যা পরে মাইটোকন্ড্রিয়ার চূড়ান্ত বিবর্তন ঘটায় এবং একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক আলোকসংশ্লিষ্ট ব্যাকটিরিয়া জড়িত ছিল যা ক্লোরোপ্লাস্টে বিকশিত হয়ে শেষ হয়েছে তত্ত্বগুলি তত্ত্বই আপনার কি প্রমাণ আছে কিছুটা হলেও আমাদের আছে আপনি যদি আজকের ইউক্যারিওটের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখেন তবে আপনি জেনে অবাক হবেন যে এটি প্রোক্যারিওটিক ডিএনএর সাথে খুব মিল কেবল এটি নয় যে আপনি যদি রাসায়নিক কাঠামোর দিক থেকে তাকান তবে মাইটোকন্ড্রিয়াল রাইবোসোমগুলি দেখতে পান আকারের দিক থেকেও তারা প্রোক্যারিওটিক রাইবোসোমগুলির সাথে একইরকম মনে রাখবেন এই মাইটোকন্ড্রিয়াল রাইবোসোমগুলি কোষের বাকী অংশের সাইটোপ্লাজমে যে রাইবোসোমগুলি দেখা যায় তার থেকে আলাদা আপনি যদি একটি প্রাণী কোষ নেন তবে প্রাণী কোষের সাইটোপ্লাজমেও রাইবোসোম থাকবে মাইটোকন্ড্রিয়া থাকবে এবং মাইটোকন্ড্রিয়ায় ভেতরেও রাইবোসোম থাকে মাইটোকন্ড্রিয়ায় থাকা এই রাইবোসোম ব্যাকটিরিয়ার রাইবোসোমের অনুরূপ যেখানে এই রাইবোসোমগুলি আলাদা স্পষ্টতই মিল আছে একইভাবে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও আপনি একই ধরণের সাদৃশ্য খুঁজে পান এবং এমনকী যন্ত্রপাতিও যা আমি আপনাকে বলেছিলাম F0 F1 কণার কাঠামো F0 F1 কণা যে প্রক্রিয়ায় কাজ করে তা প্রকারিওটের সাথে একই রকম আমরা বিশ্বাস করি যে আজকের ইউক্যারিওট প্রকৃতপক্ষে প্রোক্যারিওট থেকে বিবর্তিত হয়েছে তাই আমি এই ভিডিওটি এই বলে শেষ করতে চাই যে ইউক্যারিওটগুলি প্রোক্যারিওটের তুলনায় অনেক বেশি বিকশিত হয়েছে তারা প্রোক্যারিওটগুলি থেকে উদ্ভূত হয়েছিল বলে মনে হয় এবং মনে হয় তাদের একটি খুব সুসংগত নিউক্লিয়াস এবং শ্রমের বিভাজন রয়েছে যা অবশ্যই জটিলতা তৈরি করেছে তবে এটি জীবের কার্যক্ষমতাও বাড়িয়েছে যা প্রোক্যারিওটের ক্ষেত্রে নাও হতে পারে কেউ যুক্তি দিতে পারেন যে এটি সত্ত্বেও প্রোক্যারিওটগুলি সম্ভবত সর্বোত্তম রূপ এটি সত্য যে তারা গত 38 বিলিয়ন বছর ধরে এই পৃথিবীতে সমস্ত ধরণের আক্রমণ প্রতিহত করে বেঁচে থাকতে সক্ষম হয়েছে আমি এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আপনার উপরেই ছেড়ে দেব তবে আমি কয়েকটি ভিডিওর পরামর্শ দিতে চাই যারা গান বাজনা আগ্রহী তাদের জন্য গ্লেন ওলকেনফেল্ডের কোষ এবং কোষের কাঠামোর নিয়ে এই মজাদার গান রয়েছে আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে যেখানে আমরা কোষ চক্র এবং কোষ বিভাজনের অন্যান্য দিকগুলি নিয়ে কথা বলব